আমরা ডাইভারজেন্স ও স্টোক্স উপপাদ্য Divergence and Stokes' theorem শিখেছি ডাইভারজেন্স উপপাদ্য একটি ভেক্টর রাশির ডাইভারজেন্স বা বলা ভাল তার ভলিউম ইন্টিগ্রাল ও সারফেস ইন্টিগ্রাল এর মধ্যে সম্পর্ক স্থাপন করে স্টোক্স উপপাদ্য একটি ভেক্টর রাশির কার্ল বা তার সারফেস ইন্টিগ্রাল ও আবদ্ধ পথে লাইন ইন্টিগ্রাল এর মধ্যে সম্পর্ক স্থাপন করে এই ভলিউম বা সারফেস গুলি কিন্তু আবদ্ধ এই পাঠক্রমে আমরা দুটি বা তিনটি উদাহরন নিয়ে আলোচনা করব যাতে তোমরা এই ধারণার সঙ্গে পরিচিত হও তাহলে প্রথমে ডাইভারজেন্স উপপাদ্য নেওয়া যাক আমি কারটেসিয়ান কোঅরডিনেট নিয়েই কাজ করব আর তোমাদের অন্য কোঅরডিনেট নিয়ে প্রশ্ন দেব একটি ভেক্টর ক্ষেত্র A নেওয়া যাক যাকে লিখতে পারি A x y z সমান 2 x গুণ x একক ভেক্টর যোগ 2 y গুণ y একক ভেক্টর মাইনাস 3 z গুণ z একক ভেক্টর তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটি নির্দিষ্ট বিন্দুর তিনটি কম্পোনেন্ট থাকে x y ও z এই বিন্দুটি কে দেখ x ও y দিকে এর কম্পোনেন্ট আছে যাদের মান সমান কিন্তু z দিকের কম্পোনেন্ট এর মান এদের থেকে দেড় গুণ দেখতেই পাচ্ছ যে এই ক্ষেত্রে আমি ভেক্টর টি এই ভাবে আঁকতে পারি এই ভাবে আমি যত দূরে যাবো এটি ততই বড় হতে থাকবে আর তোমরা বিভিন্ন বিন্দু তেই একে আঁকতে পারবে তোমরা যদি ঋণাত্মক দিকে থাকো সে ঋণাত্মক হবে z কম্পোনেন্ট টি ধনাত্মক হবে তাই তোমরা দেখবে এ ডাইভার্জ করতে পারে কনভার্জ করতেও পারে বা অন্য কিছু করতে পারে এবার এতে আমরা ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করব আমরা যা দেখাতে চাই তা হল ইন্টিগ্রাল A ডট d s সমান ডাইভারজেন্স A এর ভলিউম এলিমেন্ট ইন্টিগ্রাল সুবিধার জন্য আমি একটি একক আয়তনের বাক্স নেব যার কেন্দ্র মূল বিন্দু তে এটি হল মূল বিন্দু বা আমরা অন্য আয়তন এর বাক্স নিতেই পারি ধরো L আয়তনের বাক্স কারণ তা গুরুত্বপূর্ণ নয় একটি L আয়তনের ঘনক্ষেত্র নিলাম যার সামনের পৃষ্ঠ তল x এর দিকে নির্দেশ করে এই হল y দিক ও এটি z দিক সামনের পৃষ্ঠ তল টি মূল বিন্দু থেকে L বাই 2 দূরত্বে রয়েছে পেছনের তল টিও L বাই 2 দূরত্বেই আছে সামনের পৃষ্ঠ তল টি y দিকেও L বাই 2 দূরত্বে রয়েছে কিন্তু পেছনের তল টি মাইনাস L বাই 2 দূরত্বে থাকবে একই ভাবে z দিকে নিচের তল টি মাইনাস L বাই 2 দূরত্বে থাকবে ও ওপরের তল টি থাকবে L বাই 2 দূরত্বে আগে ইন্টিগ্রাল A ডট d s কষে দেখা যাক আমরা যখন ডাইভারজেন্স উপপাদ্য নিয়ে আলোচনা করি মনে রাখবে এই d s ভলিউম এর বাইরের দিকে নির্দেশ করে তাই এই কালো দিয়ে দেখান সামনের পৃষ্ঠ তল টি x একক ভেক্টর এর দিকেই নির্দেশ করবে এই পেছনের তল টি হবে মাইনাস x এর দিকে আমরা আগেই আলোচনা করেছি যে x দিকে d s ভেক্টর হল d y d z x একক ভেক্টর পেছন দিকে সেটাই হবে d y d z কিন্তু মাইনাস x এর দিকে তাই এই দুটি তলের জন্য A ডট d s গণনা করা যাক A হল x দিকে 2 x যোগ y দিকে 2 y যোগ z দিকে মাইনাস 3 z সামনের তলে x সমান L বাই 2 2 x গুণ x একক ভেক্টর যোগ 2 y গুণ y একক ভেক্টর মাইনাস 3 z গুণ z একক ভেক্টর ডট d y d z গুণ x একক ভেক্টর ও পেছনের তল টির জন্য x সমান মাইনাস L বাই 2 2 x গুণ x একক ভেক্টর যোগ 2 y গুণ y একক ভেক্টর মাইনাস 3 z গুণ z একক ভেক্টর ডট d y d z গুণ মাইনাস x একক ভেক্টর ডট প্রোডাক্ট এর ক্ষেত্রে এই পদ গুলি কোন অবদান দেয় না তাই এদের নিয়ে আমি চিন্তা করব না x হল L বাই 2 তাহলে তোমরা যা পাবে তা হল 2 গুণ L বাই 2 গুণ d y d z যা হল এই পৃষ্ঠ তলের এরিয়া যোগ 2 গুণ মাইনাস L বাই 2 যেহেতু পেছনের তলে x এর মান মাইনাস L বাই 2 এই x থেকে আমরা আরেকটি মাইনাস পাব থাকবে ইন্টিগ্রাল d y d z যা এই সামনের পৃষ্ঠ তলের এরিয়া মাত্র তৎক্ষণাৎ কি তোমরা দেখতে পেলে আমরা কি পেলাম এই 2 দুটি কেটে গেল আর আমাদের কাছে পড়ে রইল 2 L কিউব তাহলে সামনের ও পেছনের তল দুটির সারফেস এরিয়া ইন্টিগ্রাল আমাদের দিল 2 L কিউব এবার y দিকে দেখা যাক এখানেও সামনে এনং পেছনের পৃষ্ঠ তল রয়েছে এদের জন্য y দিকে A ডট d s আছে যা হবে ইন্টিগ্রাল y এর মান L বাই 2 তে 2 y d x d z যোগ y এর মান মাইনাস L বাই 2 তে2 y d x d z এই যোগ টি কিন্তু এবার বিয়োগ হয়ে যাবে কারণ একক ভেক্টর দুটির ডট প্রোডাক্ট এর বেলায় এখানে গুণ হয়েছে y ও মাইনাস y এর যা পেছনের তল টির জন্য তাই y সমান মাইনাস L বাই 2 তে এই ডট প্রোডাক্ট তোমাদের একটি মাইনাস চিহ্ন দিয়েছে এর থেকে আবার আমরা 2 L কিউব পাবো শেষে এবার z দিকের তল গুলির জন্য A ডট d s কত হবে এখানে থাকবে মাইনাস 3 z আর থাকবে d x d y তাই আমাদের কাছে থাকবে z সমান L বাই 2 তে মাইনাস 3 z d y d x ও z সমান মাইনাস L বাই 2 তে z ডট মাইনাস z তাই এর থেকে তোমরা পাবে 3 গুণ L বাই 2 গুণ L বাই 2 গুণ 2 যার সাথে আছে মাইনাস চিহ্ন তাই এটি মাইনাস 3 L কিউব ছাড়া কিছুই নয় তিনটি অবদান যোগ করলে তোমরা পাবে 2 L কিউব যোগ 2 L কিউব মাইনাস 3 L কিউব অর্থাৎ L কিউব যা এই ইন্টিগ্রেশান A ডট d s এর মান

এবার ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করে দেখা যাক এই একই উত্তর আসে কি না ডাইভারজেন্স উপপাদ্যের অনুযায়ী A ডট d s এর সমান হল A এর ডাইভারজেন্স পুরো আয়তনের ওপর ইন্টিগ্রেট করা হলে আর A হল 2 x গুণ x একক ভেক্টর যোগ 2 y গুণ y একক ভেক্টর মাইনাস 3 z গুণ z একক ভেক্টর তোমরা দেখতেই পাচ্ছ যে A এর ডাইভারজেন্স হল পার্শিয়াল A x পার্শিয়াল x যোগ পার্শিয়াল A y পার্শিয়াল y যোগ পার্শিয়াল A z পার্শিয়াল z যার মান হবে 1 এটি একটি ধ্রুবক তাই একে আমি বাইরে রাখতে পারি থেকে যাবে শুধু d v ও d v র ভলিউম ইন্টিগ্রাল হবে ঘনক্ষেত্র টির ওপর যার মান L কিউব এটি ও আমাদের একই উত্তর দিয়েছে

তোমরা ডাইভারজেন্স উপপাদ্যের সুবিধাও দেখতে পাচ্ছ A ডট d s কষতে আমাকে ছয়টি পৃষ্ঠ তল এর ওপর ইন্টিগ্রাল করতে হয়েছিল ও আমি L কিউব উত্তর পেয়েছিলাম অথচ দুই থেকে তিন ধাপেই আমি উত্তর পেয়ে গেলাম ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করে তাই এই ভাবে এর ব্যবহার তোমরা নিজেদের সুবিধার জন্য করতে পারো এবার আমি আবার একটি উদাহরন নেব ডাইভারজেন্স উপপাদ্যের যেখানে আমি ধরে নেব A সমান হল x গুণ x একক ভেক্টর যোগ y স্কয়ার গুণ y একক ভেক্টর যোগ x y গুণ z একক ভেক্টর ও আমি আবার গণনা করতে চাই ইন্টিগ্রাল A ডট d s একটি L আয়তনের ঘনক্ষেত্রের ওপর যার কেন্দ্র মূল বিন্দু তে অবস্থিত ডাইভারজেন্স উপপাদ্যের অনুযায়ী A ডট d s এর সমান হল A এর ডাইভারজেন্স গুণ d v তৎক্ষণাৎ তোমরা দেখতে পাচ্ছ যে A এর ডাইভারজেন্স হল x কম্পোনেন্ট এর ডেরিভেটিভ x এর সাপক্ষ্যে যা আমাকে 1 দেয় যোগ হল y কম্পোনেন্ট এর ডেরিভেটিভ y এর সাপক্ষ্যে যা আমাকে 2 y দেয় যোগ z কম্পোনেন্ট এর ডেরিভেটিভ z এর সাপক্ষ্যে যেহেতু সেটি x y সে কোন অবদান দেয় না ও আমার কাছে থাকে d x d y d z ইন্টিগ্রাল এদের এবার আমি আলাদা করে লিখি ইন্টিগ্রাল d x মাইনাস L বাই 2 থেকে L বাই 2 অবধি ইন্টিগ্রাল d y মাইনাস L বাই 2 থেকে L বাই 2 অবধি ইন্টিগ্রাল d z মাইনাস L বাই 2 থেকে L বাই 2 অবধি প্রথম পদ টি ধ্রুবক হওয়ার ফলে আমি তৎক্ষণাৎ x y ও z এর অবদান হিসেবে L L ও L পেয়ে যাই অর্থাৎ প্রথম পদ টি থেকে আমি পাই L কিউব দ্বিতীয় পদটির x আমায় আবার দেয় L z পদ টি ও আমায় আবার L দেয় তবে এখানে একটি 2 আছে y এর ইন্টিগ্রাল আমাকে দেয় y স্কয়ার বাই 2 মাইনাস L বাই 2 থেকে L বাই 2 অবধি অর্থাৎ এটির সমান L কিউব আর এই পদ টি থাকে না শুন্য হয়ে যায় আর আমরা উত্তর পেয়ে যাই এবার উপপাদ্য টি পরীক্ষা করে দেখা যাক A ডট d s এর সারফেস ইন্টিগ্রাল বিশদভাবে গণনা করে মনে রেখো আমি এটি করছি একটি ঘনক্ষেত্রের ওপর যার কেন্দ্র মূল বিন্দু তে অবস্থিত তাই আমার কাছে আছে x সমান L বাই 2 ও পেছন দিকে x সমান মাইনাস L বাই 2 পেছন দিকে একক ভেক্টর ঋণাত্মক x সামনের দিকে সেটি ধনাত্মক x একই ভাবে y দিকের একক ভেক্টর এই দিকে হবে ধনাত্মক y আর উল্টো দিকে ঋণাত্মক y y সমান L বাই 2 আর আর এইদিকে y সমান মাইনাস L বাই 2 আর এই ওপরের পৃষ্ঠ তলে z একক ভেক্টর ধনাত্মক z সমান L বাই 2 ও নিচের তলে ঋণাত্মক একক ভেক্টর ও z সমান মাইনাস L বাই 2 তাই আমি যখন x এর জন্য A ডট d s কষি x সমান L বাই 2 তে আমি পাই L বাই 2 গুণ d y d z কারণ মনে রেখো A তে আছে x তাই L বাই 2 আর পেছনের জন্য পাই মাইনাস L বাই 2 d y d z কিন্তু x ডট মাইনাস x করলে এই এখানে একটি প্লাস চিহ্ন পেয়ে যাই এখন আমি এইতি সরিয়ে ফেলতে পারি আর তাই পেয়ে যাই L বাই 2 গুণ L স্কয়ার বাই 2 গুণ 2 অর্থাৎ L কিউব এই হল x এর অংশ y এর অংশ কি হবে এটা নীল দিয়ে লেখা যাক y কম্পোনেন্ট হল y স্কয়ার বা A y হল y স্কয়ার তাই ইন্টিগ্রাল d s A y হবে y স্কয়ার গুণ d x d z y সমান L বাই 2 মাইনাস ইন্টিগ্রাল y স্কয়ার গুণ d x d z y সমান মাইনাস L বাই 2 এই মাইনাস চিহ্ন টি আসছে কারণ প্রছন দিকে y সমান মাইনাস L বাই 2 একক ভক্টর ও ঋণাত্মক আর তাই তৎক্ষণাৎ আমায় দিচ্ছে 0 তৃতীয় পদ A z d s আমায় দেয় ইন্টিগ্রাল মাইনাস L বাই 2 থেকে প্লাস L বাই 2 x y d x d y z সমান L বাই 2 তে যোগ একই পদ কিন্তু z সমান মাইনাস L বাই 2 তে কিন্তু তোমরা লক্ষ্য করো যে এই ইন্টিগ্রাল গুলি x ও y ইন্টিগ্রাল গুলি অড আর ইন্টিগ্রেশান হচ্ছে মাইনাস L বাই 2 থেকে প্লাস L বাই 2 তে তাই এদের অবদান 0 অতএব তোমরা দেখতে পাচ্ছ A ডট d s সত্যি L কিউব আর তাই ডাইভারজেন্স উপপাদ্য প্রমাণ হল এর পর আমি একটি স্টোক্স উপপাদ্যের উদাহরণ নেব একটি সহজ উদাহরণ মনে করো স্টোক্স উপপাদ্য কি বলে সেটি বলে যে একটি ভেক্টর ক্ষেত্রে আবদ্ধ পথে A ডট d l সমান কার্ল A ডট d s এবার একটি খুবই সাধারণ ভেক্টর ক্ষেত্র নেওয়া যাক আমি নিলাম 2 y গুণ x একক ভেক্টর এটা কেমন দেখতে তা দেখে নেওয়া যাক এর ছবি আঁকলে এর দিক সব সময় x দিকে হবে আর প্রতি বিন্দু তেই এর ম্যাগনিটিউড y এর অনুযায়ী y বাড়লে তা বাড়বে ঋণাত্মক y দিকে এটি এমন হয় তোমরা দেখতে পাচ্ছ এই সব বিন্দু গুলি বড় হবে y কোঅরডিনেট এর ওপরে নির্ভর করে কার্ল এর সংজ্ঞা অনুযায়ী তোমরা দেখছ এই ক্ষেত্র টি চারপাশে ঘুরছে পরীক্ষা হিসেবে আমি যদি একটি ছোট কাঠি এই ক্ষেত্রে রাখি কল্পনা কর এই তীর চিহ্ন গুলি তরলের গতি নির্দেশ করছে তোমরা দেখবে এর তখন এই ভাবে ঘোরার প্রবণতা থাকবে তোমরা এও দেখবে যে কার্ল এর দিক হল ঋণাত্মক z দিক তবুও স্টোক্স উপপাদ্য পরীক্ষা করে দেখা যাক আমি নিলাম একটি একক বৃত্ত ইন্টিগ্রাল গণনা করব এই একক বৃত্তের ওপর বামাবর্তে গিয়ে আমি যদি এই ইন্টিগ্রাল একক বৃত্তের ওপর গণনা করি তার সমান হবে কার্ল A ডট d s এই একক বৃত্তের জন্য যা x y তলে d s হবে z দিকে ও আমার কাছে থাকবে d x d y আমি যেহেতু বামাবর্তে যাচ্ছি কারটেসিয়ান কোঅরডিনেট এ d l ভেক্টর হবে d x গুণ x একক ভেক্টর যোগ d y গুণ y একক ভেক্টর একে আমি এও লিখতে পারি যেহেতু এটি একক বৃত্ত এর দৈর্ঘ্য r সমান 1 তাই ফাই এর দিকে d ফাই d l ভেক্টরের সমান তাহলে এবার কার্ল A গণনা করা যাক A হল 2 y গুণ x একক ভেক্টর কার্ল A হবে i j না আমি আগে থেকে একক ভেক্টর x y ও z ব্যবহার করেছি পার্শিয়াল x পার্শিয়াল y ও পার্শিয়াল z x এর দিকে পার্শিয়াল y 0 0 তাই এই x কম্পোনেন্ট 0 y কম্পোনেন্ট ও আমাকে দেয় 0 আর z কম্পোনেন্ট দেয় মাইনাস 2 তাই কার্ল A হল মাইনাস 2 z একক ভেক্টর তাহলে কার্ল A ডট d s কত হবে কার্ল A যেহেতু ধ্রুবক মাইনাস 2 কে আমি বাইরে রাখতে পারি আমার কাছে থাকে z একক ভেক্টর ডট z একক ভেক্টর আমরা যেহেতু x y তলে আছি এদের দিক ধনাত্মক z দিকে আমি যেহেতু বামাবর্তে গেছি d x d y এর সাথে মিলে আমাকে দেবে একক বৃত্তের ক্ষেত্র ফল অতএব এটি হল মাইনাস পাই r স্কয়ার তাই অবশেষে পেলাম মাইনাস 2 পাই আর সেটাই হল ইন্টিগ্রাল কার্ল A ডট d s এবার তাহলে আমরা লাইন ইন্টিগ্রাল টি কষে দেখি আমি এটি একক বৃত্তের ওপরেই করব A হল 2 y গুণ x একক ভেক্টর আমি এভাবেও লিখতে পারি যে y সমান সাইন ফাই তাই 2 y গুণ x একক ভেক্টর সমান 2 সাইন ফাই গুণ x একক ভেক্টর আমরা আগেই দেখেছি যে সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ S একক ভেক্টর হল x একক ভেক্টর গুণ কোসাইন ফাই যোগ y একক ভেক্টর গুণ সাইন ফাই এবং ফাই একক ভেক্টর হল মাইনাস x একক ভেক্টর গুণ সাইন ফাই যোগ y একক ভেক্টর গুণ কোসাইন ফাই তাই আমি x একক ভেক্টর কে লিখতে পারি S একক ভেক্টর গুণ কস ফাই মাইনাস ফাই একক ভেক্টর গুণ সাইন ফাই তাহলে A কে লিখতে পারি 2 সাইন ফাই গুণ কস ফাই S একক ভেক্টর মাইনাস সাইন ফাই গুণ ফাই একক ভেক্টর এবার A ডট d l কিন্তু আমরা আগেই বলেছি যে d l হল ফাই একক ভেক্টর গুণ d ফাই একবার দেখে নিই করেছিলাম কি না হ্যাঁ এই এখানে করেছি তাহলে A ডট d l হবে 2 সাইন ফাই গুণ মাইনাস সাইন ফাই d ফাই ইন্টিগ্রাল টি 0 থেকে 2পাই অবধি যার মান হল মাইনাস 2 গুণ ইন্টিগ্রাল 0 থেকে 2পাই সাইন স্কয়ার ফাই d ফাই যা সত্যিই আমাদের মাইনাস 2পাই দিচ্ছে